নমস্কার শেষ অধ্যায়ে আমরা আলোচনা করেছিলাম ইলেক্ট্রিক্যাল সার্কিটে স্টেট ভ্যারিয়েবল অ্যানালিসিস সম্পর্কে আজ আমরা আমাদের আলোচনা আরও এগিয়ে নিয়ে যাব এবং আমরা স্টেট ইকুয়েশনের কিছু বৈশিষ্ট্য বুঝতে চেষ্টা করব আর আমরা দেখব কীভাবে ঐ সব বৈশিষ্ট্য আমাদের সার্কিট বিশ্লেষণে ব্যবহার করতে পারি এখন আজকের অধ্যায়ের আলোচনা শুরু করা যাক প্রথমেই আমাদের বুঝতে চেষ্টা করতে হবে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কী এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনগুলি লিনিয়ার সিস্টেমের বিশ্লেষণে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে এগুলি ডিফারেনশিয়াল ইকুয়েশন ট্রান্সফার ফাংশন অথবা স্টেট ইকুয়েশনের সাপেক্ষে সংজ্ঞায়িত করা যায় তাহলে আমরা প্রথমে বুঝতে চেষ্টা করব কীভাবে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন পেতে পারি তাই আমাদের একটি লিনিয়ার টাইম ইনভ্যারিয়ান্ট সিস্টেম ভাবতে হবে যেটি নিম্নলিখিত ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে বর্ণনা করা যাবে ডিফারেনশিয়াল ইকুয়েশনটি হল dnydtnan 1dn 1ydtn 1a1dytdta0ytbmdmutdtmbm 1dm 1utdtm 1b1dutdtb0ut এখানে আমরা ধরে নিতে পারি যে n m এখন একটি অপারেটর সংজ্ঞায়িত করা যাক যেটি হল ল্যাপলাস অপারেটর skdkdtkk12n এবার এটিকে উপরের ইকুয়েশনে বসালে উপরের ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং যেটি এইমাত্র দেখলাম সেটা ল্যাপলাস ট্রান্সফর্ম হিসাবে লিখতে পারি তাহলে আমরা কী লিখতে পারি ডিফারেনশিয়াল ইকুয়েশন লেখার পরিবর্তে এটা এভাবে লেখা যেতে পারে snan 1sn 1a1sa0ytbmsmbm 1sm 1b1sb0ut তাহলে আমাদের যা থাকল তার থেকে yt প্যারেনথিসিসের বাইরে থেকে কমন নেব এবং প্যারেনথিসিসের মধ্যে থাকবে snan 1sn 1a1sa0 ডান দিকে একইভাবে আমাদের থাকবে bmsmbm 1sm 1b1sb0ut কারণ ut হল ডান দিকে কমন এখন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কী এই সিস্টেমে বাম দিকের অংশকে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বলা হয় তাই আমরা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হিসাবে লিখব snan 1sn 1a1sa00 আমরা এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন পেলাম ঐ ইকুয়েশনে হোমোজিনিয়াস অংশ নির্ধারণ ও বিন্যাস করে হোমোজিনিয়াস মানে হল ইনপুট 0 তে সেট করবেন যাতে আমরা ইকুয়েশনে হোমোজিনিয়াস অংশ 0 হিসাবে পাই তাই এই সিস্টেমে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন পাচ্ছেন যেটি আসলে ডিফারেনশিয়াল ইকুয়েশনের কোএফিশিয়েন্ট ছাড়া আর কিছুই না ইনপুট 0 রাখলে সিস্টেমের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন পাচ্ছেন এখন যদি ট্রান্সফার ফাংশন দেওয়া হয় তাহলে কীভাবে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন নির্ণয় করবেন এখন আমরা আগের ক্ষেত্রে যে ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখেছিলাম সেই একই ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে সিস্টেমটি আমরা ধরব এখন আমরা দেখেছি এটার ল্যাপলাস ট্রান্সফর্ম এটার সমান এখন ytut কী এটা আসলে সিস্টেমের ট্রান্সফার ফাংশন ছাড়া আর কিছুই নয় ytutGsbmsmbm 1sm 1b1sb0snan 1sn 1a1sa0 এখন এটাই হল সিস্টেমের ট্রান্সফার ফাংশন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন পাবেন ট্রান্সফর্ম ফাংশনের ডিনোমিনেটর পলিনোমিয়াল 0 এর সমান করে তাহলে এটাকে 0 র সমান ধরলে এটাই সিস্টেমের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হিসাবে গণ্য হবে এখন তৃতীয় ক্ষেত্রে যেখানে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন থেকে স্টেট ইকুয়েশন নির্ণয় করার দরকার হবে তাহলে যখন আমরা আলোচনা করছিলাম স্টেট ভ্যারিয়াবেল পন্থা সম্পর্কে আমরা দেখলাম স্টেট ভ্যারিয়াবেল কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সগুলির সঙ্গে ট্রান্সফার ফাংশনের সম্পর্ক নিম্নরূপ তাহলে স্টেট ভ্যারিয়াবেল থেকে ট্রান্সফার ফাংশন হিসাবে আমরা পাই HsCsI A 1BD এখন এটাকে এইভাবে লেখা যায় HsCadj BD CadjsI ABsI ADsI A এবার ট্রান্সফার ফাংশন এর ডিনোমিনেটরকে যদি 0 র সমান ধরেন তাহলে আমরা এই সিস্টেমের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন পাব সেক্ষেত্রে এটাই বোঝায় যে sI A0 এই সিস্টেমের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হবে এখন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল A এর কোএফিশিয়েন্টগুলি কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স হতে পারে তাহলে A এর কোএফিশিয়েন্ট যদি রিয়েল হয় সেক্ষেত্রে sI A এর কোএফিশিয়েন্ট ও রিয়েল হবে এখন আমরা বুঝতে চেষ্টা করব আইগেনভ্যালু কী ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের রুট যেটি নিয়ে এইমাত্র আমরা আলোচনা করলাম সেটাই ম্যাট্রিক্স A এর আইগেনভ্যালু তাহলে আইগেনভ্যালুর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি কী কী সেক্ষেত্রে A এর কোএফিশিয়েন্টগুলি সব রিয়েল হয় তাহলে এর আইগেনভ্যালু হয় রিয়েল অথবা কমপ্লেক্স কনজুগেট পেয়ার্সে হবে এখন যদি A এর আইগেনভ্যালু হয় 12n তাহলে A এর ট্রেস লেখা যায় এইভাবে tri1ni এর মানে কী এর মানে A ম্যাট্রিক্সের ট্রেস হল A এর সব আইগেনভ্যালুর যোগফল এখন যদি A এর আইগেনভ্যালু হয় i সেক্ষেত্রে i12n যদি n সংখ্যক আইগেনভ্যালু থাকে তাহলে আইগেনভ্যালু পাবেন 12n এই ক্রমে এখন এটা যদি A এর একটি আইগেনভ্যালু হয় তাহলে এটা A এরও আইগেনভ্যালু হবে তাই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলেও আইগেনভ্যালু একই থাকবে এখন ম্যাট্রিক্স A হল ননসিঙ্গুলার এবং এর আইগেনভ্যালু হল i যেখানে i12nসেক্ষেত্রে 1iহলA 1 এর আইগেনভ্যালুযেখানে i12n তাই এটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যখনই আমরা বিভিন্ন বিশ্লেষণে ব্যবহার করি আমাদের মনে রাখতে হবে যে আমরা যখনই A এর আইগেনভ্যালু গণনা করবো ঐ আইগেনভ্যালুর রেসিপ্রোক্যাল হবে A 1 এর আইগেনভ্যালু এখন আইগেনভ্যালুর গুরুত্ব কী যদি একটি সিরিজ অন্যালিসিস সার্কিট থাকে তাহলে এই সিস্টেমের রেসপন্স নির্ধারণ করতে এই আইগেনভ্যালু সাহায্য করে তাহলে যদি নিশ্চিতভাবে স্টেট ভ্যারিএবেলে পরিবর্তন করেন তাহলে আইগেনভ্যালু পাবেন যেগুলি আমাদের এই সিস্টেমের রেসপন্স পেতে সাহায্য করে যদি আইগেনভ্যালু s প্লেন এর মধ্যে বাম দিকে থাকে তাহলে তাদের রিয়েল কম্পোনেন্ট নেগেটিভ হবে এর মানে হল সিস্টেমটি স্থায়ী আইগেনভ্যালু সিস্টেমটির ফ্রিকোয়েন্সিগুলি নির্ণয় করার কাজেও লাগে যেখানে সিস্টেমের রেসপন্স সর্বোচ্চ সেক্ষেত্রে এই ফ্রিকোয়েন্সিগুলিকে বলা হয় আইগেন ফ্রিকোয়েন্সি এখন আমরা আইগেনভেক্টরগুলি নিয়ে আলোচনা করব তাহলে ধরা যাক একটি ননজিরো ভেক্টর যেমন pi যেটি নিম্নলিখিত ম্যাট্রিক্স ইকুয়েশনটি চরিতার্থ করে তাহলে শর্তটি কী এটা হল iI Api0 এটা যদি চরিতার্থ হয় তাহলে pi কে ম্যাট্রিক্স A এর আইগেনভেক্টর হিসাবে গণ্য করা হবে এখন দেখব আইগেনভেক্টরের ব্যবহারিক দিক কী আইগেনভেক্টরগুলি ব্যবহৃত হয় লিনিয়ার ট্রান্সফরমেশনকে বোধগম্য করতে যার মানে হল আইগেনভেক্টরগুলি যদি XY সমতলে প্রসারিত ও সংকুচিত করেন তাহলে XY সমতলে ভেক্টরের অভিমুখ পরিবর্তিত হবে না তাহলে এর মানে হল যদি আপনার কাছে আইগেনভেক্টর থাকে সেক্ষেত্রে ভেক্টরের অভিমুখ পরিবর্তন না করে শুধু বাড়াবেন বা কমাবেন এখন এই সিস্টেমের রেসপন্স যেখানে সর্বোচ্চ সেখানে আইগেনভ্যালু পাওয়া যায় এবং ঐ সর্বোচ্চ রেসপন্সের অভিমুখটি পাওয়া যায় আইগেনভেক্টর থেকে তাই এভাবে আমরা আইগেনভ্যালু ও আইগেনভেক্টরকে পারস্পরিক সম্পর্কযুক্ত করতে পারি এখন আইগেনভ্যালু ও আইগেনভেক্টর সম্পর্কে বুঝতে আমাদের একটি উদাহরণ নিতে হবে এখন আমাদের একটি স্টেট ইকুয়েশন ধরতে হবে যেখানে dxdtAxtBut ধরা যাক এটার কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সগুলি হল A1 1 0 1 B1 1 সেক্ষেত্রে A এর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হবে sI As2 1 সেক্ষেত্রে আমাদের কী করতে হবে এটাকে 0 এর সমান করতে হবে তারপর এটা সমাধান করতে হবে তারপর আইগেনভ্যালু হিসাবে পাবেন 11এবং 2 1 এখন আমাদের ধরে নিতে হবে যে প্রত্যেক আইগেনভ্যালুর সঙ্গে দু'টি আইগেনভেক্টর যুক্ত আছে সেক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে যে এখানে দু'টি আইগেনভেক্টর p1p11 p21 p2p12 p22 এখন প্রথমে আমরা ধরব 11 এবং তারপর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনে 11ও p1 বসাব আইগেনভেক্টরের জন্য তাহলে আমরা যখন ঐ মান বসাব তখন কী পাব iI Api0 তাই যে মান আমরা পাব তা' হল 0 1 0 2 p11 p21 0 0 এইভাবে p210 এবং p11আরবিট্রারি যেটি এক্ষেত্রে 1 এর সমান হিসাবে স্থির ধরা যায় একইভাবে 2 1 হলে ইকুয়েশনটি হবে 2 1 0 0 p12 p22 0 0 তাহলে দ্বিতীয় ইকুয়েশনটির কোনো অর্থ নেই তাই আমাদের কাছে একমাত্র ইকুয়েশনটি হল 2p12p220 এখন আমাদের মাত্র একটি ইকুয়েশন আছে এবং দু'টি অজ্ঞাত তাহলে আমরা কী করব আমরা একটির মান স্থির করব এবং তারপর দ্বিতীয়টির মান নির্ণয় করব তাই আমাদের ধরতে হবে p121 তারপর p222 সেক্ষেত্রে p11 0 p21 2 তাহলে আইগেনভেক্টরগুলি পেয়েছেন p1 ও p2 হিসাবে যেগুলি 1 এবং 2 আইগেনভ্যালুর সঙ্গে সম্পর্কিত এখন আমরা অন্য একটি বিষয় নিয়ে বুঝতে চেষ্টা করব যেটিকে কন্ট্রোলেবিলিটির ধারণা বলা হয় এখন এই পদ্ধতিটি সম্পূর্ণ কন্ট্রোলেবল বলা হয়ে থাকে যখন এই প্রক্রিয়ার প্রতিটি স্টেট ভ্যারিয়েবলকে একটি নির্দিষ্ট অবজেক্টিভ ইনফাইনাইট টাইমে পৌঁছনোর জন্য নিয়ন্ত্রণ করা যেতে পারে তাই যদি একই অবজেক্টিভ ইনফাইনাইট টাইমের পুনরাবৃত্তি করেন তাহলে সবসময় কন্ট্রোল আউটপুট পাবেন যদি সিস্টেমে কিছু আনকনস্ট্রেন্ড কন্ট্রোলড অবস্থায় যুক্ত থাকে তাহলে আমরা এই কন্ট্রোলকে বলতে পারি ইনপুট যেটি হল u t তাই এক্ষেত্রে প্রক্রিয়াটিকে বলতে পারি সম্পূর্ণরূপে কন্ট্রোলেবল যদি প্রক্রিয়াটির প্রতিটি স্টেট ভ্যারিয়েবল নিয়ন্ত্রণ করা যায় বিভিন্ন সময়ে একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে এখন যদি এই স্টেট ভ্যারিয়েবলগুলির কোন একটি কন্ট্রোল u t র ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে এই স্টেট ভ্যারিয়েবলকে পরিচালনা করার কোনো উপায় নেই যেহেতু এই স্টেট ভ্যারিয়েবল কন্ট্রোলের ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট তাই এক্ষেত্রে ঐ নির্দিষ্ট স্টেট ভ্যারিয়েবলকে ইচ্ছামত কোনো স্টেট ইনফাইনাইট টাইমসে কোনো কন্ট্রোল এফর্ট দিয়েই পরিচালনা করার কোনো উপায় থাকবেনা কারণ এই স্টেট ভ্যারিয়েবল u দ্বারা কন্ট্রোলেবল নয় তাই সেক্ষেত্রে সিস্টেমের অন্তত একটি আনকন্ট্রোলেবল স্টেট যতক্ষণ থাকছে ততক্ষণ সিস্টেমটি সম্পূর্ণ কন্ট্রোলেবল হিসাবে গণ্য হবেনা অর্থাৎ আমরা এটাকে শুধু আনকন্ট্রোলেবল বলতে পারি এখন একটি কন্ট্রোলেবিলিটির ধারণা দেওয়া হল যেটি স্টেটের সঙ্গে সম্পর্কিত এবং যেটিকে বলা হয় স্টেট কন্ট্রোলেবিলিটি কারণ কন্ট্রোলেবিলিটি নির্ধারণ করছেন স্টেটের নিরিখে যেটিকে বলা হচ্ছে স্টেট কন্ট্রোলেবিলিটি এখন কন্ট্রোলেবিলিটি নির্ধারণ করতে পারেন সিস্টেমের আউটপুটের জন্য এখানে এইক্ষেত্রে আমরা কন্ট্রোলেবিলিটির জন্য স্টেটগুলিকে ধরেছি যখন কন্ট্রোলেবিলিটির জন্য আউটপুট হিসাবের মধ্যে ধরছেন তখন আমরা এটিকে বলি আউটপুট কন্ট্রোলেবিলিটি কন্ডিশন এখন আমরা সিস্টেমটি নিয়ে ভাবব আমাদের কাছে স্টেট ইকুয়েশন এবং আউটপুট ইকুয়েশন আছে যেখানে প্রামান্য স্টেট ও আউটপুট ইকুয়েশন দেওয়া আছে নিম্নরূপ dxdtAxtBut ytCxtDut এখন হল n×1স্টেট ভেক্টর u হল r×1ইনপুট ভেক্টর এবং y হল p×1 আউটপুট ভেক্টর A B C ও D হল যথাযথ ডাইমেনশনগুলির কোএফিশিয়েন্ট এখন আমরা এই দু'টি ইকুয়েশনকে ব্যবহার করব কন্ট্রোলেবিলিটি কন্ডিশন নির্ণয় করতে এখন নিম্নলিখিত থিওরেমটি দেখাচ্ছে যে কন্ট্রোলেবিলিটির কন্ডিশন নির্ভর করে সিস্টেমের A এবং B ম্যাট্রিক্সের কোএফিশিয়েন্টের ওপর আর আমরা বিশেষত আলোচনা করছি স্টেট কন্ট্রোলেবিলিটি সম্পর্কে যেজন্য A এবং B ম্যাট্রিক্সগুলি কন্ট্রোলেবিলিটি বিশ্লেষণের জন্য বিবেচনা করা হচ্ছে এখন থিওরেমটি স্টেট কন্ট্রোলেবিলিটি পরীক্ষা করার পদ্ধতিটিও দেয় থিওরেমটি কী থিওরেমটি বলছে স্টেট ইকুয়েশন দ্বারা যে সিস্টেমটি বর্ণনা করা যায় সেটি হল dxdtAxtBut তাই এই সিস্টেমটি সম্পূর্ণভাবে স্টেট কন্ট্রোলেবল হওয়ার শর্ত হিসাবে যেটি প্রয়োজনীয় এবং পর্যাপ্ত সেটা হল n×nr ডাইমেনশন সম্বলিত ম্যাট্রিক্স S যেটি নিম্নে উল্লেখিত কন্ট্রোলেবিলিটি ম্যাট্রিক্স যেটি আমরা B এবং A ম্যাট্রিক্সকে কমপোনেন্ট হিসাবে নিয়ে পেয়েছি তাই যে শর্তটি প্রয়োজনীয় ও পর্যাপ্ত যেটি হল নিম্নে বর্ণিত S ম্যাট্রিক্সের n এর সমান র্যাঙ্ক থাকে তাহলে কন্ট্রোলেবিলিটি ম্যাট্রিক্স S কী তাহলে কন্ট্রোলেবিলিটি ম্যাট্রিক্স SBABA2BAn 1B এরপর আমরা এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় করব এবং যদি এই ম্যাট্রিক্স n এর সমান না হয় তাহলে দেখা যায় যে এই সিস্টেম স্টেট কন্ট্রোলেবল নয় এখন যেহেতু A এবং B ম্যাট্রিক্সগুলি এই বিশেষ ক্ষেত্রে জড়িত কখনও কখনও আমরা এও বলতে পারি যে AB জোড়া কন্ট্রোলেবল যা থেকে বোঝা যায় যে S যেটি কন্ট্রোলেবিলিটির জন্য অগমেন্টেড ম্যাট্রিক্স তার র্যাঙ্ক n এর সমান এখন আমরা একটি উদাহরণ নেব যাতে আপনারা বুঝতে পারেন কীভাবে আমরা স্টেট কন্ট্রোলেবিলিটি কন্ডিশন পেতে পারি এখন ধরা যাক কোন একটি তৃতীয় র্যাঙ্ক এর সিস্টেমে নিম্নলিখিত কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সগুলি নিম্নরূপে আছে A1 2 1 0 1 0 1 4 3 B0 0 1 এখন যেহেতু আমাদের কাছে A হল n x n এবং এটি হল n ক্রস 1 তাই এই ক্ষেত্রে ম্যাট্রিক্স n হল 3 তাই কন্ট্রোলেবিলিটি ম্যাট্রিক্স হবে 3 কলামের তাহলে আমরা কী করব প্রথমেই আমাদের S ম্যাট্রিক্সকে ঠিকমত সাজাতে হবে আমরা কীভাবে সাজাব আমরা দেখব SB AB A2B 0 1 4 0 0 0 1 3 8 এখন যদি এই বিশেষ ম্যাট্রিক্সটি খুঁটিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন যে দ্বিতীয় কলাম ও দ্বিতীয় রো এর সব এলিমেন্ট ই হল 0 তার মানে হল S ম্যাট্রিক্সের র্যাঙ্ক হল 3 এর চেয়ে কম এবং যেহেতু এটাও সিঙ্গুলার তার মানে একটি পরিস্থিতি তৈরি হবে যেখানে ম্যাট্রিক্সটির র্যাঙ্ক হবে 3 এর চেয়ে কম তাই সেক্ষেত্রে সিস্টেমটি স্টেট কন্ট্রোলেবল নয় তাই এর মাধ্যমে একটি ধারণা পেলেন কীভাবে সিস্টেমের কন্ট্রোলেবিলিটি পাওয়া যায় এখন আমরা অন্য একটি বিষয়ে ধারণা তৈরি করব যেটিকে বলা হয় লিনিয়ার সিস্টেমের অবজারভেবিলিটি এখন সিস্টেমটি সম্পূর্ণ অবজারভেবল যখন সিস্টেমটির প্রত্যেক স্টেট ভ্যারিয়েবল কিছু আউটপুটকে প্রভাবিত করে এর মানে হল যে যদি এই স্টেটগুলির কোনো একটিকে আলাদা করে আউটপুট পরিমাপ থেকে পর্যবেক্ষণ করা না যায় তাহলে স্টেটটিকে বলা হয় আনঅবজারভেবল এবং সেক্ষেত্রে সিস্টেমটিও আনঅবসারভেবেল হবে সিস্টেমের অবজারভেবিলিটি নির্ণয় করার মাপকাঠি কী তাহলে যে সিস্টেম কোনো প্রামান্য ইকুয়েশন স্টেট ইকুয়েশন এবং আউটপুট ইকুয়েশন দ্বারা বর্ণনা করা যায় সেটি সম্পূর্ণভাবে অবজারভেবল এটা প্রয়োজনীয় এবং পর্যাপ্ত যে নিম্নলিখিত ম্যাট্রিক্স V যেখানে n ক্রস np ম্যাট্রিক্স অবসারভেবেলিটি ম্যাট্রিক্স যেহেতু র্যাঙ্কটি n এর সমান আমরা কীভাবে অবজারভেবিলিটি ম্যাট্রিক্স সাজাতে পারি আমরা এভাবে সাজাব VC CA CA2 CAn 1 তাই এই ম্যাট্রিক্স সাজানোর সময় অবজারভেবিলিটি ম্যাট্রিক্স পাবেন যেটি হল n গুণিতক n×np এবার যখন এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক পেয়ে যাচ্ছেন এবং এই র্যাঙ্কটি n এর চেয়ে কম সেক্ষেত্রে সিস্টেমটি অবজারভেবল নয় অন্যথায় যখন র্যাঙ্কটি n এর সমান তখন বলতে পারেন যে সিস্টেমটি অবজারভেবল এখন উদাহরণের সাহায্যে বুঝে নেওয়া যাক তাহলে যে পরিস্থিতিতে A এবং C উভয় ম্যাট্রিক্স ই আছে আমরা সাধারণত এই AC কে একটি জোড়া হিসাবে আখ্যা দিই যেটি আবার অবজারভেবল ও যদি এই সিস্টেমে মাত্র একটি আউটপুট থাকে যেখানে C হল একটি 1×nরো ম্যাট্রিক্স V হল একটি n×nস্কোয়ার ম্যাট্রিক্স সেক্ষেত্রে সিস্টেমটি হল সম্পূর্ণ অবজারভেবল যদি V ননসিঙ্গুলার হয় এখন আমরা বুঝতে চেষ্টা করব যে সিস্টেমটি অবজারভেবল কি না ধরে নেওয়া যাক যে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সগুলি হল A 2 0 0 1 B3 1 C1 0 এখন আমাদের কাছে আছে n হল 2 এর সমান তাহলে অবজারভেবিলিটি ম্যাট্রিক্স হবে দুই কলামে VC CA 1 0 2 0 এখন এই ম্যাট্রিক্সটি লক্ষ্য করলে দেখতে পাবেন যে দ্বিতীয় কলামের সব এলিমেন্ট 0 যার মানে এই ম্যাট্রিক্সটিও সিঙ্গুলার সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সিস্টেমটি অবজারভেবল নয় অথবা আমরা বলতে পারি যে ম্যাট্রিক্স জোড়া যেটি আসলে AC হল আনঅবজারভেবল তাহলে অগমেন্টেড ম্যাট্রিক্স V ব্যবহার করে একটি লিনিয়ার সিস্টেমের অবজারভেবিলিটি কন্ডিশন নির্ণয় করতে পারবেন তাহলে আমরা আজকের আলোচনা এখানেই শেষ করতে পারি যেখানে আমরা স্টেট ভ্যারিয়েবল সিস্টেমের কন্ট্রোলেবিলিটি এবং অবজারভেবিলিটি র দিকটি নিয়ে আলোচনা করলাম তাহলে এই প্রসঙ্গটি এখানেই শেষ করছি যেখানে আমরা স্টেট ভ্যারিয়েবল বিশ্লেষণ সম্পর্কে আলোচনা করলাম পরের অধ্যায়ে আমরা শুরু করব আমাদের শেষ বিষয় যেটি হল অ্যানালগাস সিস্টেম ধন্যবাদ